নমস্কার আজকে আমরা এই শ্রেণীতে দেখব ন্যানোটেকনোলজি সংক্রান্ত ফাইনম্যানের আলোচনা সম্বন্ধে উল্লেখ্য যে এটি অনেকেই ন্যানোটেকনোলজির ধারণা সম্পর্কিত প্রথম সংবদ্ধ আলোচনা হিসাবে বিবেচনা করেন এবং অনেকেই প্রশংসা করেন ন্যানোটেকনোলজির ধারণা বিভিন্ন সমস্যা যা একজন দেখতে পারেন যদি তিনি এই ক্ষেত্রে কাজ করেন এবং এই ক্ষেত্রের সম্ভাব্যতাও সুতরাং আসলে এমনকি তার আলোচনাতেও তিনি অগত্যা ন্যানোটেকনোলজি শব্দটি ব্যবহার করেননি উনি সাধারণভাবে বলেছিলেন এই ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রে একটি বিশাল সম্ভাব্যতার ব্যাপারে এবং আমি জানি কিছু চিত্তাকর্ষক দর্শন রয়েছে যা আমরা দেখতে এবং বিবেচনা করতে পারি এবং এছাড়াও সেই সময়ে যা করা হয়েছিল তার থেকে আলাদা চিন্তা করার দক্ষতা বিজ্ঞানে অনেক সময়ই আমাদের প্রথম লিটারেচার এর দিকে লক্ষ্য রাখার কথা এবং তারা এই সমস্ত কিছু করেছে আমি কী করতে পারি তা ভিন্ন আমরা প্রায়ই নিজেদেরকে খুঁজে পায় যে আমরা ইতিমধ্যে সেই অঞ্চলে বিদ্যমান জায়গাটির কাঠামোর উপর ভিত্তি করে একটি অঞ্চলে উন্নতির সন্ধান করতে থাকি সুতরাং আপনার কিছু কাঠামো আছে এবং সেই কাঠাম এর মধ্যে আপনি খুঁজছেন কিছু উন্নতি তাই এমন একটি কাঠামোর দিকে তাকানো যা প্রচলিত কাঠামো থেকে একেবারে আলাদা তা প্রায়ই সোজা হয় না তাই তার সমস্ত আলোচনাতে এটাই তিনি করেন অর্থাৎ সেই সময়ে কেউ এই ক্ষেত্রটির দিকে দেখছিল না এবং তিনি তবুও একটি ধারণা দিতে পেরেছিলেন যখন অনেক মানুষই ম্যাক্রোস্কোপিক স্কেলে ভাবছিল সেটিকে একপাশে রেখে আমাদেরকে ভাবিয়েছিলেন অনেক ক্ষুদ্র স্কেলের সম্বন্ধে এবং তার সম্ভাব্যতা সম্বন্ধে সুতরাং এই ধরনের চিন্তাভাবনা কে ইংরেজিতে থিংকিং আউট অফ দ্যা বক্স বলা হয় এটি একটি খুব ভাল উদাহরণ যে প্রত্যেকে তখন ম্যাক্রোস্কোপিক জিনিসগুলির জন্য ইতিমধ্যে কী ছিল তা দেখে এবং এটি উন্নত করার উপায়গুলি দেখতে পেত এবং এখানে তিনি এরকমই কিছু সন্ধান করছিলেন তাই আমরা ডাটা সম্পর্কে তার ধারণা নিয়ে ইতিমধ্যেই কিছু আলোচনা করেছি যেভাবে আপনি খুব ক্ষুদ্র স্কেলে ডাটা পরিচালনা করবেন কিভাবে আপনি বিস্ময়কর পরিমাণ তথ্য খুব ছোট্ট একটি পরিসরে সংগ্রহ করবেন ইত্যাদি নিয়ে এবং আবারো আপনি যদি সেটি করে থাকেন তাহলে কিভাবে আপনি দেখবেন যে কম্পিউটার কিভাবে ডাটা একসেস করার চেষ্টা করে এবং তাই সেই কম্পিউটার গুলি কিরকম ধরনের সমস্যার মুখোমুখি হয় এবং তার মোকাবিলা কিভাবে করে এবং সাধারণভাবে সেই সময়ের কম্পিউটার গুলিতে কি সমস্যার সম্মুখীন হতে হতো এবং কিভাবে সমস্যাগুলিকে ঠিক করা যেত একটি অত্যন্ত ক্ষুদ্রায়িত কম্পিউটারের দিকে তাকিয়ে সেখানে উপস্থিত উভয়ই তথ্যের এবং কম্পিউটারগুলির ক্ষুদ্রায়িতকরণ এখন বাস্তব অর্থাৎ আজকের দিনে আমাদের অনেকেই আমাদের সাথে একটি ল্যাপটপ বহন করি এবং সেটিও সময়ের সাথে পরিবর্তিত হতে পারে কিন্তু আমাদের অনেকেই একটি ল্যাপটপ বহন করি যা বিস্ময়করভাবে ক্ষমতাশীল এবং আমরা অনেক পরিমাণে তথ্য আমাদের সাথে বহন করতে পারি এগুলি উভয়ই 1950 1960 এর দশকে আমাদের সমাজে একটি অসম্ভব ঘটনা ছিল এবং সেই সময়ের সবথেকে উচ্চ মানের কম্পিউটার গুলি ও একটি ঘরের আকারের কম্পিউটার এমনকি একটি বাড়ির আকারের কম্পিউটার কত যা আপনি ভাবতে পারতেন তাই আমরা অনেক পথ পেরিয়ে এসেছি এবং তার করা ভবিষ্যৎবাণীর অনেকগুলিই সত্যি হয়ে গেছে আজকের শ্রেণিতে আমরা বিশেষত তার আলোচনা করা সেই ধারণা গুলির দেখব যা ক্ষুদ্র স্কেলে তৈরি করা অংশগুলি এবং তার প্রভাব যা আপনি তৈরি করতে পারেন স্ট্রেসগুলিতে যা মেটেরিয়ালগুলিতে অ্যানোসোট্রপির তৈরি করতে পারে বা অন্তত অ্যানিসোট্রপি যা মেটেরিয়ালগুলিতে আরও নাটকীয়ভাবে আসতে পারে এবং তারপর বৈশিষ্ট্যের আপেক্ষিক মূল্যবোধ সম্পর্কে কিছু ধারণা যা স্কেলের পরিবর্তনের জন্য হয় এবং তাই ক্ষুদ্র স্কেলে কোনো অংশের উৎপাদন এবং পরিচালন এবং তার এই ক্ষেত্রে সেই সম্পর্কিত নির্ভুলতার দিকটির জন্য বৈশিষ্ট্যের আপেক্ষিক মূল্যবোধ দেখা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এগুলি সমস্ত আকর্ষণীয় বিষয় যা বিভিন্ন স্তরে একে অপরের সাথে সম্পর্কিত হতে পারে এবং তাই যেহেতু আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা পড়েছি তাই আমি মনে করি যে এই বৈশিষ্ট্যগুলির আন্তঃসম্পর্কমূলক সম্পর্কের আন্তঃসম্পর্কতার কিছু দিক আমাদের কাছে মূল্যবান বলে মনে করা যেতে পারে সুতরাং উদাহরণস্বরূপ আমরা প্রিসিশন এবং অ্যাকুরেসি সম্পর্কিত দুটি দিক বিবেচনা করব এবং তাই তিনি তাঁর বক্তৃতায় যা খুব সুন্দরভাবে এনেছিলেন এমন ঘটনাটি যা আমি বলতে চাইছি ধরা যাক আমাদের কাছে একটি সিলিন্ডার এবং একটি পিস্টন রয়েছে যা সিলিন্ডারটির মধ্যে ঢুকবে এবং সেই পিস্টন এবং সিলিন্ডার এর মধ্যকার ব্যবধান হলো 0001 মিলিমিটার সুতরাং 0001 মিলিমিটার ধরা যাক সুতরাং যদি এই ফাঁকটি 0001 মিলিমিটার হয় তাহলে এটি 1 মাইক্রোমিটারের সমান হয় সুতরাং এই একুরেসি আপনার কাছে আছে এবং এই অংশগুলি এখন সেই স্কেলে রয়েছে তবে আমি জানি না যে এটি সেই স্কেলে আঁকা আছে কিনা তবে আপনার কাছে পিস্টন থাকতে পারে যা 10 সেন্টিমিটার এবং কিছু অন্য হাউসিং যার প্রাচীরের আকার আরও 10 সেন্টিমিটার সুতরাং আপনি 10 সেন্টিমিটারে দুই দশমাংশের দিকে তাকিয়ে আছেন বা বস্তুগুলির মধ্যে ব্যবধানটি হল 0001 মিলিমিটার সুতরাং একটি ম্যাক্রোস্কোপিক স্কেলে আপনার সহজেই এমন একটি উপাদান থাকতে পারে যা দেখতে এটির মতো দেখায় এখন আপনি যদি খুব ছোট আকারে একই জিনিসটির অনুলিপি তৈরির চেষ্টা করছেন তবে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে আপনার যে অংশগুলি তৈরি করছেন সেই স্তরের অ্যাকুরেসি যদি আপনি ছোট স্কেলে যান তবে যথেষ্ট নাও হতে পারে কারণ ছোট স্কেলে যদি এটি এখন মাত্র 01 মিলিমিটার হয় তবে এখানে আপনি 1000 মিলিমিটারের অংশ থেকে চলে গেছেন সুতরাং 100 মিলিমিটার অংশ এবং 0001 মিমি ব্যবধান আছে সুতরাং আপনি 5 ক্রমের মানকে খুঁজছেন সুতরাং 5 ক্রমের মানের পার্থক্যের ফাঁক উপাদানটির মধ্যে রয়েছে অন্যদিকে আপনার যদি 01 মিলিমিটার অংশের কিছু উপাদান থাকে এবং আপনি এখনও এই 0001 ব্যবধান বজায় রাখেন তবে আপনার কাছে যা আছে তা হল আপনি মূলত 01 থেকে 0001 এর পার্থক্য দেখছেন সুতরাং আমরা কেবল 2 ক্রমের মানের ব্যবধান করছি সুতরাং দুটি অংশের মধ্যে পার্থক্য এবং অংশগুলির মধ্যে ব্যবধান 2 ক্রমের মানের মাত্রায় থাকে সুতরাং মুল বক্তব্যটি হল আপনি যদি ম্যাক্রোস্কোপিক স্কেলে এমন কিছু তৈরি করেন যা কেবলমাত্র 0001 মিলিমিটার অ্যাকুরেসি এর হয় এবং এটি এমন একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে যেখানে আপনার এই দীর্ঘ পিস্টন এবং এই দীর্ঘ সিলিন্ডারটি যা আপনার কাছে ছিল সেগুলি কম্পিত হচ্ছিল না আপনি এটি সরাতে দেখেছেন এটি সমান্তরালভাবে উপরে এবং নিচে পরিচালিত হচ্ছে আপনি যদি এখন 10 সেন্টিমিটার থেকে 01 মিলিমিটারে চলে যান তাহলে 100 মিলিমিটার থেকে 01 মিমি অর্থাৎ আপনি 1000 এর একটি গুণকে নেমে গেছেন সুতরাং আপনি 1000 এর একটি গুণক দ্বারা সমস্ত কিছু হ্রাস করছেন সুতরাং উপাদানগুলির আকার 1000 এর একটি গুণকে হ্রাস পেয়েছে তাহলে এখন আপনার স্কেলটি কি হয় যদি আপনার অ্যাকুরেসি এখনও 0001 মিলিমিটার হয় যদি আপনি ঐ ব্যবধানটাই রাখেন তাহলে আপনি লক্ষ্য করবেন সেখানে কম্পনের মাত্রা অনেকগুণ বেড়ে যাবে সুতরাং ওই স্কেলে তাদের অনেক বেশি মাত্রায় কম্পন হবে ইত্যাদি যদি আপনি কেবল এটিকে বজায় রেখে চলেন এবং যদি অন্য সমস্ত কিছু ছোট এবং আরও ছোট হয়ে যায় এবং ব্যবধানটি একই থাকে আপনি খুব ভাল এমন একটি পরিস্থিতিও দেখতে পাবেন যেখানে উপাদানটিও 0001 মিলিমিটার এবং ফাঁকটিও 0001 মিলিমিটার এবং এটি 10 সেন্টিমিটার সিলিন্ডার প্রাচীর 10 সেন্টিমিটার পিস্টন এবং 10 সেন্টিমিটারের মধ্যে ব্যবধানের পরিস্থিতির সাথে সমান সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে উপাদানগুলির এবং সিলিন্ডারের আকারের সাথে ফাঁকটি খুব ছোট হওয়া উচিত তাই আপনি যদি শুধুমাত্র উপাদানগুলির আকার হ্রাস করছেন তবে আপনি অ্যাকুরেসি এর উন্নতি করছেন না আপনি যদি অংশগুলির একে অপরের নিকটবর্তী এবং আরও নিকটবর্তী হওয়ার সাথে সাথে যথাযথতার সাথে অ্যাকুরেসি না বাড়ান তবে আপনার এমন পরিস্থিতি হবে যেখানে অংশগুলি কাঁপতে থাকবে এবং অতএব এটি এমন কিছু যা সম্পর্কে আপনার সজাগ হওয়া দরকার এর অর্থ এই নয় যে আপনি এটি পরাভূত করতে পারবেন না বরং এর অর্থ হল আপনার এই বিষয়ে সতর্ক হওয়া দরকার সুতরাং যখন আপনি কোনও স্কেল ডিজাইন করছেন যা হ্রাস পাচ্ছে তখন আপনাকে এটি মাথায় রাখতে হবে দয়া করে মনে রাখবেন যে তিনি এই সময়টিতে যে বক্তৃতা দিয়েছিলেন সেগুলির মধ্যে অনেকগুলি প্রযুক্তি বর্তমানে নির্মিত হয়নি এবং সেই সময়েও নির্মিত হয়নি এবং তারপরে তিনি যে উদাহরণগুলি দিয়েছিলেন তার অনেকগুলি যান্ত্রিক বস্তুর সাথে নির্দিষ্ট সম্পর্ক রয়েছে যা আপনি সম্পর্কিত করতে পারেন এবং এটি ঠিক তবে তিনি এটি উপস্থাপন করেছেন এবং তিনি বিস্তৃত উদাহরণ দিয়েছেন কিন্তু উদাহরণগুলির মধ্যে কয়েকটিতে এই যান্ত্রিক কাঠামোর উল্লেখ আছে এবং আপনি এই উল্লেখটি দেখতে পারেন সুতরাং আপনি যখন কিছু অংশের হ্রাস করেন তখন তিনি ধারণাটি সম্পর্কে তিনি আপনাকে সতর্ক করেছেন তা হল আপনার প্রেসিসন যা এমন কিছু হওয়া উচিত যা আপনাকে মনোযোগ দিতে হবে একইভাবে আপনি যদি খুব ছোট অংশগুলিতে যান সেখানেও আপনি কিছু অন্যান্য সমস্যা দেখবেন সুতরাং এটিও এমন কিছু যা আপনাকে মনে রাখতে হবে আপনি যদি খুব ছোট একটি মেশিন তৈরি করে থাকেন যেখানে আমরা মনে করি যে আপনি প্রচলিত স্কেলের প্রায় 100000 তম আকারের স্কেলের কথা বলেছিলেন তারপরে আবার আপনি সিলিন্ডার এবং দেয়াল ইত্যাদি একসাথে রেখে দিচ্ছেন এবং এটিই এখানে প্রাচীর এটি পিস্টনের প্রাচীর যা এখন আপনি এখানে দেখছেন সুতরাং ম্যাক্রোস্কোপিক স্কেলে এটি একটি দুর্দান্ত মসৃণ প্রাচীর এবং এটি একটি দুর্দান্ত বাঁকা প্রাচীর সুতরাং এটি সিলিন্ডারটি গঠন করছে যদি এটি সিলিন্ডারের প্রাচীর হয় যদি সিলিন্ডারটি নলাকার কাঠামো গঠন করে তবে প্রস্থচ্ছেদটি একটি বৃত্ত হবে এবং এটি সেখানে দেয়ালের অংশ সুতরাং আপনি সেই প্রাচীরটি দেখছেন এবং সেইজন্য আপনি একটি দুর্দান্ত মসৃণ বক্ররেখা দেখছেন এবং তারপরে সিলিন্ডারটির জন্যএকটি সুন্দর পিস্টনও হবে যা এর ভিতরে যায় এটিও একটি সুন্দর মসৃণ বক্ররেখা হবে এখন সেই একই জিনিসটি আপনি ন্যানোস্কেলে করছেন মানে আপনি একটি ন্যানোটেকনোলজির স্কেলে চলে যাচ্ছেন তবে যদি আপনার কাছে পিস্টন এবং সিলিন্ডার থাকে তবে পিস্টনের পৃষ্ঠটি আর কয়েক মিলিয়ন পরমাণু বা বিলিয়ন পরমাণু নয় এটি বিভিন্ন স্বতন্ত্র পরমাণুর ব্যবধানে থাকে সুতরাং অবশ্যই আপনি এগুলি বিভিন্ন উপায়ে চিন্তা করতে পারেন এটি তাদেরকে কঠোর গোলক হিসাবে ভাবার একটি প্রাথমিক উপায় তবে আপনি সেগুলি সম্পর্কে ভাবতে পারেন কিছু অর্থে এটি হলো এমন একটি চিত্র যা আমাদের ক্ষেত্রে এখনো কাজে লাগে সুতরাং এখন আপনি যদি এটির মতো একটি বক্ররেখা তৈরি করেন এমনকি আপনি পিস্টনের প্রাচীরটিকে সিলিন্ডারের প্রাচীর বানানোর চেষ্টা করছেন সুতরাং তাই প্রাচীরটি এক ধরণের গোলকের সমন্বয়ে গঠিত সুতরাং গোলকের একটি শ্রেণী থাকবে সুতরাং আপনি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে আগে একটি মসৃণ পৃষ্ঠ ছিল এখানে এখন আপনার কোনও মসৃণ পৃষ্ঠ নেই আর আপনার কাছে এমন একটি পৃষ্ঠ রয়েছে যা দেখতে ভাল লাগে সুতরাং এটি আপনার এখন পৃষ্ঠতল একইভাবে এমনকি এর ভিতরে থাকা পিস্টনও সুতরাং এখানে যে পিস্টন আঁকব যা তার অংশের মতো অবিরত থাকবে সুতরাং আপনার কাছে এটি একটি পিস্টনের মতো রয়েছে এবং এই পিস্টনটি যা সিলিন্ডারে পরিচালিত হয় এখানে পিস্টনটি নিজেই পরমাণুর সমন্বয়ে গঠিত হবে এবং তাই পিস্টন নিজেই এই ধরণের আকার ধারণ করবে সুতরাং আপনার কাছে পিস্টনের পৃষ্ঠতলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরমাণু সুতরাং পিস্টনের পৃষ্ঠটি তখন এর মতো হবে সুতরাং আপনি অবিলম্বে দেখতে পাচ্ছেন যে একজোড়া মসৃণ পৃষ্ঠগুলি যা আগে ছিল তা এখানে আর মসৃণ নেই সুতরাং এটি এমন একটি বিষয় যা আমরা যখন ন্যানোস্কেলে যাব তখন আমাদের মনোযোগ দিতে হবে এবং যেহেতু দুটি অংশ একে অপরের সাথে কত ভালো আচরণ করবে সে সম্পর্কে পার্থক্য সৃষ্টি করে সুতরাং এটি এমন কিছু যা আমাদের স্কেলের সম্পর্কে মনে রাখতে হবে আমরা শেষ ক্লাসে এটাও আলোচনা করেছি যে আকারের ক্ষেত্রে অন্যান্য সমস্যা গুলি কি এবং জেটি স্ট্রেস সম্পর্কিত এক্ষেত্রে এটি এখন আর আমাদের পক্ষে এমন সমস্যা নয় যা আমরা শেষ শ্রেণিতে বিশদে আলোচনা করেছি যে আপনি যখন একটি বড় হাতি থেকে যান এবং আপনি যতক্ষণ না আনুপাতিকভাবে সমস্ত আকারকে কমিয়ে আনেন ততক্ষণ আপনি এটিকে একটি ছোট হাতি তৈরি করেন ছোট হাতির হাড়ের মুখের প্রস্থচ্ছেদের চাপ আসলে বড় হাতির হাড়ের চাপের তুলনায় অনেক কম এবং এটি সত্য যে হিসাবে আকারের ঘনক্ষেত্র সেই আকার হিসাবে ভলিউম বৃদ্ধি পায় সুতরাং আপনি যদি ক্ষুদ্র থেকে বৃহৎ এর দিকে যান তাহলে ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ওজন ধরে রাখার ক্ষেত্রটি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং তাই একই ক্ষেত্রফলের স্ট্রেস বেশি হয় অন্যদিকে আপনি অনুকূল দিকটিতে যাচ্ছেন কারণ ওজন দ্রুত হ্রাস পাচ্ছে যা ঘনক্ষেত্র হিসাবে দৈর্ঘ্যের মান কমছে এবং অতএব চাপগুলি স্বতন্ত্রভাবে এই ক্ষেত্রে কম থাকে যা তার তুলনায় নিম্ন চাপগুলি এখানে রয়েছে এবং অতএব চাপের প্রতি শ্রদ্ধা রেখে আপনি একটি অনুকূল দিকে এগিয়ে যাচ্ছেন তবুও অন্য একটি খুব আকর্ষণীয় সমস্যা আছে যখন আপনি যখন খুব ছোট আকারে যান যা হলো আইসোট্রপি বা অ্যানিসোট্রপির সমস্যা সুতরাং এখন আপনি যদি কোনও হার্ডওয়্যার স্টোরে যান এবং আপনি যদি কিছু মেটাল শীট কেনেন ধরা যাক আপনি আপনার বাড়িতে ব্যবহারের জন্য স্টেইনলেস স্টিলের শীট বা অন্য কোনও শীট কিনেছেন আপনি যদি কেবল শীটটি কিনে থাকেন বা এমনকি কোনও ভেসেলের দোকানে গেলেও আপনি একটি পাত্র কিনে থাকেন আপনি যদি এটি হালকাভাবে দেখেন তবে আপনি এতে প্রচুর প্যাচ দেখতে পাবেন সুতরাং সেখানে আমি মরিচা বা এ জাতীয় কোনও কথা বলছি না তবে একটি ভাল পাত্র আপনি কেবল আলোকে এটি সতর্কভাবে দেখুন এবং এটি সুন্দরভাবে পালিশ করা থাকে এবং এতে আপনি প্রচুর প্যাচ দেখতে শুরু করবেন এই প্যাচগুলি হলো আসলে গ্রেইনস সাধারণত আপনি শীটগুলিতে এগুলিকে খুব স্পষ্ট দেখতে পাবেন কারণ এটি বিভিন্ন দিক থেকে সমতলভাবে ঘূর্ণায়মান হয় এবং তাই গ্রেইনস আরও বড় দেখায় সুতরাং এখন সাধারণত কি ঘটে আপনি যখন একটি শীট কেনেন সুতরাং আপনার গ্রেইনগুলি বিভিন্ন দিকে বিন্যস্ত হয়ে আছে এবং গ্রেইনগুলির মধ্যে যা রয়েছে তা হল নিখুঁত ক্রমের কয়েকটি পারমাণবিক প্লেন সুতরাং এখন যা ঘটে তা হল এই প্লেনগুলির নিখুঁত ক্রমে থাকার ধারণা যা হল কখনও কখনও পরমাণুগুলি এই দিক বরাবর আরও ঘনিষ্ঠভাবে এবং এই দিক বরাবর কম ঘনিষ্ঠভাবে ব্যবধানযুক্ত হয় সুতরাং পরমাণুগুলি এখানে আরও ঘনিষ্ঠভাবে ব্যবধানযুক্ত হতে পারে অপরপক্ষে তারা এইদিকে কম ঘনিষ্ঠভাবে ব্যবধানে থাকে এবং এটি হলো একটি দৃষ্টিকোণ যে স্পেসিং হল প্রকারের বন্ধনের সূচক যা মেটেরিয়ালগুলিতে বর্তমান অন্য কথায় বিভিন্ন মেটেরিয়ালগুলিতে এক দিকের বন্ধন অন্য দিকের বন্ধনের থেকে আলাদা সুতরাং এমনকি যদি বন্ধনটি সমানও হয় যদি শুধুমাত্র একটি বন্ধন থাকে X অক্ষ বরাবর একটি বন্ধন থাকে Y অক্ষ বরাবর একটি বন্ধন থাকে Z অক্ষ বরাবর অথবা প্রত্যেকটির দুটো করে বন্ধন থাকে যথাক্রমে XYZ অক্ষ বরাবর এবং তখন আপনি যদি তার বডি ডায়াগোনাল বরাবর যান তখন পরিস্থিতি অন্য হয় সুতরাং পরমাণুর মধ্যেকার অবস্থানটি আলাদা সুতরাং সাধারণত আপনি একটি এমরফাস কঠিন ব্যতীত কঠিনের সন্ধান করছেন যা সাধারণত ক্রিস্টালের সলিড তবে আপনি কিছু ক্রিস্টালাইন ক্রম পাবেন যার অর্থ নির্দিষ্ট দিকের ব্যবধানটি সাধারণত আলাদা হবে এবং এর অর্থ হল বন্ধনটি পৃথক হবে তাই বৈশিষ্ট্যগুলি পৃথক হবে সুতরাং আমি যদি প্রায় কোনও মেটেরিয়ালের একক ক্রিস্টাল গ্রহণ করি তবে সম্ভাবনা আছে যে একক ক্রিস্টালের মধ্যে আমি যদি কোনও বৈশিষ্ট্য পরিমাপ করি সামনে থেকে পিছনে ডানদিক থেকে বাঁ দিকে তবে যে কোনও বৈশিষ্ট্যের যেমন বৈদ্যুতিক পরিবাহিতা হতে পারে এটি যান্ত্রিক শক্তি হতে পারে তাপ পরিবাহিতা হতে পারে ইত্যাদির পরিমাপ করি তবে দেখব আমি এটির সামনে থেকে পিছনে যে মানটি পাই তা সাধারণত আমি যদি বিপরীত দিকে পরিমাপ করলে যে মানটি পাই তা থেকে পৃথক হবে যদি আমি এটি উপরে থেকে নীচে বা ডান থেকে বামে পরিমাপ করি প্রত্যেক ক্ষেত্রেই মানগুলি পৃথক হবে সুতরাং যদি আমি একক ক্রিস্টাল কেমন এবং তাতে কি ধরণের পরমাণু রয়েছে ইত্যাদি তার উপর নির্ভর করে যদি এটি করি যে সাধারণত একটি ক্রিস্টাল উপাদানে বন্ধনগুলি রয়েছে আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে বৈশিষ্ট্যগুলি আলাদা তবে আপনি যদি কোনও হার্ডওয়্যার স্টোর থেকে ম্যাক্রোস্কোপিক কোনো জিনিস কিনে থাকেন এবং আপনার বাড়িতে এনে রাখেন এবং তার বৈশিষ্ট্য পরিমাপ করেন সাধারণত আপনি দেখতে পাবেন এটি ঘটনা নয় আপনি দেখতে পাবেন যে আপনি যদি ধাতব ব্লকটি নেন এবং তারপরে আপনি উপর থেকে নীচে কন্ডাক্টিভিটি পরিমাপ করেন তারপর আপনি সামনে থেকে পিছনে একই কন্ডাক্টিভিটি পরিমাপ করেন এবং ডান থেকে বামে কন্ডাক্টিভিটি পরিমাপ করেন সুতরাং আপনি যদি এসব কিছু করেন তাহলে আপনি দেখতে পাবেন সাধারণত মানটি একই থাকবে কারণটি হল আপনি যখন উপরে থেকে নীচে যান তখন আপনার কাছে একটি একক ক্রিস্টাল থাকে না আপনার কাছে আসলে একটি পলিক্রিস্টালাইন নমুনা থাকে যা আপনি এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে তার মতো একটি পলিক্রিস্টালাইন নমুনা রয়েছে এবং উপর থেকে নিচের মধ্যে অনেকগুলি ক্রিস্টাল রয়েছে এবং প্রতিটি ক্রিস্টাল এলোমেলোভাবে কেন্দ্রীভূত হয় অতএব আপনি একটি বৈশিষ্ট্যের মান হিসাবে যা দেখেন যা আপনি উপরে থেকে নীচে অবধি পরিমাপ করছেন যা একক ক্রিস্টালের উপর থেকে নিচের এই সমস্ত মান একটি গড় মান যা আপনি প্রকৃতপক্ষে পরিমাপ করছেন এই মানগুলি সামনে থেকে পিছনে বাম থেকে ডানে একই হবে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখছেন যে সমস্ত দিকে লক্ষ্য করা গ্রেইনগুলির গড় মূল্য রয়েছে বিভিন্ন আকারের গ্রেইনগুলি কিছুটা একই আকারের গ্রেইন হতে পারে তবে সেগুলি সমস্ত ভিন্ন দিকের হয় এবং সে কারণেই এটি গড় মূল্য হয়ে যায় আপনি যদি চান এমন কোনও অবস্থাতে মাতেরিয়ালটি ব্যবহার করতে তবে সেই গড় মানটি বিশেষত কার্যকর মান সুতরাং এই বিষয়টি আপনার মনে রাখা দরকার এবং এটির অর্থ হল আপনি যখন মেটেরিয়ালটিকে মেশিনিং করবেন তখন আপনি যে নির্দিষ্ট অবস্থানটিতে মেটেরিয়ালটি রাখছেন যতক্ষণ যন্ত্রটি আপনাকে একটি নির্দিষ্ট আকৃতি দেবে ততক্ষণ আপনি চিন্তিত করতে পারবেন না যা আপনি চান কারণ সাধারণভাবে বৈশিষ্ট্যগুলি আপনি যেভাবে চান তেমন হতে চলেছে অন্যদিকে আপনি যদি এমন কোনও নমুনায় যান যা আকারে ছোট হয় তবে আপনি এমন একটি জায়গায় পৌঁছতে পারেন যেখানে আপনি যে নমুনাটি মেশিনে চেষ্টা করছেন সেটি আসলে এতটাই ছোট এটি এই গ্রেইনগুলির আওতার মধ্যে রয়েছে ধরা যাক যে আপনি একটি সিলিন্ডার মেশিন করার চেষ্টা করছেন এবং এটি সিলিন্ডারের ওপরের দৃশ্য আপনি এখন এই গ্রেইনের মধ্যে থাকা একটি সিলিন্ডার মেশিনিং করতে যাচ্ছেন এই গ্রেইনের মধ্যে এটি আর কোনও পলিক্রিস্টালাইন নমুনা নয় এটি একটি একক ক্রিস্টাল নমুনা যেখানে এই দিক এবং এই দিকের মধ্যে সম্পত্তির মধ্যে নাটকীয় পার্থক্য রয়েছে সুতরাং আপনি যা পেয়েছেন তা সেই আকারের বৃহত নমুনার জন্য গড় সম্পত্তি আপনি যে আকারের একটি বড় নমুনার আকার পেয়েছেন সেই গড় বৈশিষ্ট্যটি সেই বৈশিষ্ট্য নয় যা আপনি ছোট আকারের একটি নমুনার জন্য পাবেন সুতরাং হঠাৎ করে আপনি দেখতে পাবেন যে বৃহত নমুনার জন্য আপনি এইভাবে এটি পরিমাপ করেন যাতে সবকিছু একই রকম ছিল উপরে থেকে নীচে সমস্ত কিছু একই রকম হয় আপনি এখানে এই নমুনায় আসেন এবং হঠাৎ আপনি দেখতে পাবেন যে এটি আর একই নয় আপনি অন্য দিকের তুলনায় বৈশিষ্ট্য এক দিক থেকে তিন গুণ বেশি শক্তিশালী হতে পারে এমন কিছু অনুসন্ধান আছে এবং এটি সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে পারে অর্থাৎ আপনি যে ধরণের যন্ত্রপাতি তৈরির চেষ্টা করছেন বা যে ধরণের পণ্য আপনি নিজের পণ্য হিসাবে তৈরি করতে চাইছেন তা কোনও সিলিন্ডার হতে পারে যার উপর কিছু লোড করতে হয় এবং আপনি সেই মেটেরিয়ালটির জন্য হঠাত্ একটি নির্দিষ্ট গড়ের মান ধরে নিয়েছেন যাতে আপনি হঠাৎই এক দিকে এটি দেখতে পেয়েছেন যে এটি কেবলমাত্র একদিকেই দুর্বল যখন আপনি এটি ম্যাক্রোস্কোপিক স্কেলে তৈরি করেছিলেন আপনি যত্ন নেন নি যে এটি একটি সিলিন্ডার এটি রোল করতে পারে এবং যে কোনও দিক থেকে আপনি নমুনাটি লোড করতে পারেন যা এটি ধারণ করবে ধরুন আপনি কোনও আংটি তৈরি করছেন যাতে আপনি এইভাবে আংটিটি ধরে রাখতে পারেন অন্য ভাবে ধরে রাখতে পারবেন আপনি যেভাবেই এটি চাপিয়ে রাখুন এটি পুরোপুরিভাবে গ্রহণ করবে তবে এখন ছোট মেটেরিয়াল হিসাবে আপনি এটাতে কোনওরকম লোড করতে পারবে না এক দিক থেকেআপনি এটি লোড করলে এর অন্য দিকটি ভেঙে দেবে যা একটি শক্তিশালী দিক সুতরাং এটি এমন একটি বিষয় যা আপনি যখন ক্ষুদ্র স্কেলে যান তখন আপনাকে মনে রাখতে হবে সুতরাং এটি গ্রেইনের কাঠামো এবং একজাতীয়তার সাথে মিলিত হয়েছে আমার অর্থ উপাদান এবং তাই এটি একটি গ্রেইন কাঠামো এই কাঠামোটি যা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি হল একটি গ্রেইন কাঠামো এটি একটি গ্রেইন এটি গ্রেইনের সীমানা সুতরাং এটি এমন একটি গ্রেইন যা আপনি দেখেছেন এবং তাই আপনি যদি গ্রেইনের সীমানা গ্রেইনের আকারের কাছাকাছি স্কেলে যান তবে আপনি আর এই গড় বৈশিষ্ট্য আশা করতে পারবেন না এবং তাই যতক্ষণ পর্যন্ত এটি সমস্ত দিক জুড়ে একজাতীয় গড় হিসাবে আসে ততক্ষণ অব্দি এটি বলা হয় এটি আমরা আইসোট্রপিক হিসাবে বর্ণনা করি আইসোট্রপিকের অর্থ হল যাতে বৈশিষ্ট্যগুলি সমস্ত দিকগুলিতে সমান এবং যদি এটি সমস্ত দিকগুলিতে সমান না হয় তবে আমরা এটিকে বলি অ্যানিসোট্রপিক সুতরাং আপনি যখন আকারের নিচে নেমে আসবেন আপনি আপনার নমুনাটি অ্যানিসোট্রপিক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছেন একইভাবে চৌম্বকীয় পদার্থগুলিতেও ডোমেন রয়েছে আপনি কোনও ফ্যানের জন্য যদি তড়িৎ চৌম্বক ব্যবহার করে কোনও ফ্যানের জন্য চৌম্বক তৈরি করছেন সুতরাং যখন আপনার কোনও কুন্ডলীর কারণে ক্ষেত্র বিকাশ হয় বা সেখানে কোনও স্থির চৌম্বকীয় ক্ষেত্র থাকে তখন চৌম্বকীয় ক্ষেত্র চৌম্বকীয় ভ্রামকের ডোমেনগুলির উপর ভিত্তি করে একে অপরের সাথে আবদ্ধ থাকে সুতরাং আপনি যদি ডোমেনের আকারের নীচে যান তবে আপনি চৌম্বকীয় ভ্রামকগুলি একে অপরের সাথে সারিবদ্ধ না হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তারা এলোমেলোভাবে বিন্যাস শুরু করার সম্ভাবনাগুলি বাড়িয়ে দিচ্ছে কারণ একে অপরের সাথে সারিবদ্ধকরণের জন্য বাছাই করার পর্যাপ্ত সংখ্যা নেই তাদের এবং তারপরে আপনাকে এমন একটি ডোমেন দেয় যেখানে সমস্ত চৌম্বকীয় ভ্রামকগুলি সারিবদ্ধ থাকে সুতরাং আপনি যদি খুব ছোট একটি চৌম্বক পদার্থ তৈরি করার চেষ্টা করছেন তবে আপনি সমস্যায় পড়তে পারেন চৌম্বকীয় পদার্থের সাহায্যে আপনি শুরু করতে পারেন তবে আপনি হঠাৎ ছোট এবং আরো ছোট এবং আকারে ছোট হওয়ায় জন্য এটি আপনাকে এমন বৈশিষ্ট্য দেখাবে যা আপনি চুম্বক থেকে প্রত্যাশা করছেন ঠিক এমনটি নয় যেরকম এটি বৃহত্তর স্কেলে করে এটি খুব আলাদা আচরণ করতে পারে যা এটির চৌম্বকীয় কর্ম শেষ হতে পারে এবং তাই হচ্ছে সুতরাং আপনি যদি কোনও ফ্যানকে ক্ষুদ্রায়িতকরণের চেষ্টা করছেন প্রথমে ফ্যানটি পুরোপুরি ঠিকঠাক হয়ে কাজ করে যখন আপনি এটি ছোট করে দেখান হঠাৎ এটি আর সঠিকভাবে কাজ করে না সুতরাং এটি হল একটি সমস্যা আবার আরও একটি আকর্ষণীয় সমস্যা হল তাপ এবং তৈলাক্তকরণের সমস্যা সুতরাং এগুলি আমি আবারো বলছি যে তাঁর বক্তব্যটি দেখতে আপনার খুব ভাল লাগবে আপনি একটি বক্তব্য অনুসন্ধান করতে পারেন যার অর্থ বিভিন্ন জায়গায় সেই আলাপের প্রতিলিপি উপলব্ধ আছে তিনি কেবলমাত্র বিস্তৃত সমস্যাগুলি দেখেছেন যা আপনি দেখতে পাবেন ছোট আকারে এবং তাপ এবং তৈলাক্তকরণের সাথে সম্পর্কিত কোনও বিকল্প এবং সমস্যা বিবেচনা করবেন না এটি ছোট করার চেষ্টা করার প্রসঙ্গে এবং অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের প্রসঙ্গে আপনি চেষ্টা করছেন একটি খুব ছোট মোটর কার তৈরি করার যা আপনি প্রদর্শন করতে চান সুতরাং এটির ভিতরে একটি ইঞ্জিন রয়েছে যার প্রচলিত ইঞ্জিনের সমস্ত আকার এবং বৈশিষ্ট্য রয়েছে যা আপনি আপনার গাড়ীতে দেখতে পাবেন যেটা একটি পূর্ণ মাপের গাড়ি শুধুমাত্র এটি আকারে এক মিলিয়ন গুন ছোট এখন আমাদের গাড়িগুলিতে আমরা সাধারণত সবসময় কিছুটা তেল লুব্রিক্যান্ট হিসাবে ব্যবহার করি সুতরাং অন্যথায় ইঞ্জিন অত্যধিক গরম হবে এবং বন্ধ হবে এবং আরও অনেক কিছু সুতরাং আপনার কিছু লুব্রিক্যান্ট থাকতে হবে সুতরাং এখন আপনি আকারে ক্ষুদ্র হওয়ার সাথে লুব্রিক্যান্টগুলির কী ঘটে যা হয় তা নির্দিষ্ট আকারের তুলনায় ছোট এবং ছোট এবং আরও ছোট আকারের সাথে তুলনা করে সেই লুব্রিকেন্টগুলির কার্যকর সান্দ্রতা বেশি হয়ে যাবে এবং আমাদের সাথে যদি আপনি সেই লুব্রিক্যান্টের একটি ছোট ফোঁটা নেন এবং দুটি ছোট ধাতব টুকরা রেখে চেষ্টা করেন এগুলিকে আপেক্ষিকভাবে সরাতে তাহলে আপনি সাধারণত দেখতে পাবেন যে তারা আরও বেশি আটকে থাকে এমন যাতে আমরা এটিকে সহজে সরাতে পারে না সুতরাং এর অনেক সমাধান রয়েছে আপনি কম সান্দ্রতার তেল ব্যবহার করতে পারেন এবং এভাবে আপনি এই সমস্যাটি প্রশমিত করার চেষ্টা করতে পারেন তবে মজার বিষয় হল আমরা আসলে এই তৈলাক্তকরণটি কেন করছি আমি বলতে চাইছি আমরা এটি করছি কারণ অন্যথায় অংশগুলি গরম হয়ে যায় এবং সমস্ত তাপ এবং গতি ইত্যাদি পরিচালনা করতে আপনার তৈলাক্তকরণের কিছু দরকার মজার বিষয় হল আপনি যখন আকারের নিচে নেমে যাবেন তখন সেই ইঞ্জিন থেকে তাপক্ষয় বেশি হ্রাস পাবে সুতরাং অপরপক্ষে আপনি সাধারণত এই বৃহত আকারটিকে ইঞ্জিন করার চেষ্টা করছেন কারণ এটির সাথে এটি একটি তাপীয় ভরও যুক্ত রয়েছে সুতরাং এটি শীতল হওয়ার জন্য পরিবেশকে নির্দিষ্ট পরিমাণে কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিতে পারবে তবে আপনি যদি ছোট এবং আরও ছোট আকারে যান এবং পরিবেশ একই হয় তবে ইঞ্জিনের ভর পরিমাণ অত্যন্ত কম হবে সুতরাং অনুরূপভাবে এর তাপীয় ভরও খুব কম হবে এবং তাই এটি পার্শ্ববর্তী অঞ্চলে খুব সহজেই তাপ হ্রাস করবে আপনি একটি ছোট বিন্দু রাখার চেয়ে আলাদা কিছু নয় আপনি একবারে একটি ছোট বিন্দু গরম করেন এবং একবার একই তাপমাত্রায় ধাতব একটি বড় ব্লক রাখেন এবং আপনি এটি ছোট বিন্দু খুব তাড়াতাড়ি ঠান্ডা করে রাখবেন বড় ধাতব বিন্দু একটি বড় ব্লক গ্রহণ করবে যেটা ঠান্ডা করতে একটি দীর্ঘ সময় লাগবে সুতরাং তাপীয় ভরটির সঙ্গে এটাই করতে হবে এর মধ্যে অনেক তাপ রয়েছে যা সমস্ত পৃষ্ঠের উপরে এসে বেরিয়ে যায় যখন একটি ছোট বিন্দু থাকে তখন খুব দ্রুত চলে যায় একই বৃহত ইঞ্জিনে ছোট ব্লকটি শীতল হতে দীর্ঘ সময় লাগায় কারণ ছোট ইঞ্জিন ব্লকটি তাপ খুব দ্রুত হারাবে অতএব মজার বিষয় হল আপনি যদি একটি ক্ষুদ্র ইঞ্জিন তৈরি করে থাকেন তবে আপনার তৈলাক্তকরণের সমস্যা নাও থাকতে পারে কারণ আপনি সম্ভবত কোনও তৈলাক্তকরণ ছাড়াই ইঞ্জিন চালনা করতে পারেন কারণ এটি কেবল গরম হচ্ছে না এটি উত্তাপিত হচ্ছে না তাই কোন তৈলাক্তকরণ প্রয়োজন না সুতরাং সমস্যাটি যে আপনার একটি সান্দ্রতা রয়েছে এবং আপনার খুব স্বল্প পরিমাণে উপযুক্ত সান্দ্রতা তৈরীর প্রয়োজন যা আসলে আপনার চারপাশে কাজ করা যেতে পারে কারণ এই তাপের ক্ষতি নেই মজার বিষয় এখন এটি একটি নতুন সমস্যা তৈরি করে সুতরাং আমরা এমন কিছু দিয়ে শুরু করেছি যা বৃহত আকারের আমরা এটিকে ক্ষুদ্রতর করার চেষ্টা করেছি আমরা দেখেছি সান্দ্রতা সম্পর্কিত একটি সমস্যা আছে আমরা স্বীকৃতি দিয়েছিলাম যে সম্ভবত সান্দ্রতার ক্ষেত্রে কোনও সমস্যা নেই কারণ তাপের ক্ষয় খুব দ্রুত ঘটে কিন্তু এটি একটি নতুন সমস্যা তৈরি করে নতুন সমস্যাটি কী যে কোনও ইঞ্জিনে জ্বালানী জ্বালানোর জন্য আপনার কাছে একটি নির্দিষ্ট পরিমাণ তাপ থাকতে হবে সুতরাং কেবল তখনই জ্বালানী জ্বলবে সুতরাং এখন ইঞ্জিন খুব দ্রুত তাপ হারাতে পারলে তাদের জ্বালানী জ্বলবে না সুতরাং ইঞ্জিন কাজ বন্ধ করবে সুতরাং এটি কাজ করা বন্ধ করছে না কারণ এটি অতিরিক্ত উত্তপ্ত হচ্ছে এই ইঞ্জিনটি কাজ বন্ধ করতে চলেছে কারণ এটি ছোট তাই ইঞ্জিনটি খুব দ্রুত শীতল হচ্ছে এবং সেইজন্য আপনাকে এখন এটিকে ঘিরে কাজ করতে হবে আপনাকে এটিকে কিছু বৈদ্যুতিন জ্বলন সরবরাহ করতে হবে তবেই এটি কাজ করা শুরু করবে সুতরাং এটি সমস্যাগুলির একটি আকর্ষণীয় চক্র যা আপনি আকারের স্কেলে নেমে যাওয়ার সাথে সাথে উত্থিত হয় এটিকে সমস্যা বলে মনে হচ্ছে তবে এটি আসলে কোনও সমস্যা নয় তবে আপনি এটি খুঁজে পাওয়ার পরে এটি অন্য একটি সমস্যা তৈরি করে এবং তারপরে আপনাকে এর সমাধানের জন্য কোনও অন্য উপায় বের করতে হবে সুতরাং এটি এমন কিছু প্রক্রিয়া যা চিন্তার প্রক্রিয়া এবং এমন একটি বিষয় যা আপনাকে মনে রাখতে হবে সুতরাং তখন কোনও ফাইনম্যান এই ধারণাটি বিবেচনা করে যে আপনি একটি ছোট স্কেলে মেশিন তৈরির ক্ষেত্রে মোকাবেলা করতে পারেন সুতরাং কথা বলার সময় তিনি ছোট স্কেলে প্রচুর জিনিসের সাথে মোকাবেলা করেছেন তিনি ছোট স্কেলগুলিতে জিনিস তৈরি করতে চাইলে আপনার কী করা উচিত সে সম্পর্কে ধারণাটিও সন্ধান করেছেন সুতরাং এটি একটি ধারণা যা তিনি অনুসন্ধান করেছেন সুতরাং তিনি এই বিস্তৃত ছবি ধারণা দিয়েছে যে এটি হলো একটি মা মাস্টার হ্যান্ড এবং এটি স্লেভ হ্যান্ড সুতরাং এটি এমন একটি বিষয় যা পারমাণবিক শিল্পে বিদ্যমান রয়েছে যেখানে আপনি তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করছেন এবং তাই অন্য যে কোন অপারমাণবিক শক্তি সম্পর্কিত পরীক্ষাগারে আপনি যে পদার্থ নিয়ে কাজ করেছেন এক্ষেত্রে তার সাথে আপনার এত সহজ যোগাযোগ থাকতে পারে না সুতরাং তারা যে পদ্ধতিতে এটি মোকাবেলা করতে পারে তার মধ্যে একটি কী করবে তা হল এক ধরণের রোবোটিক হাত রয়েছে যাতে অন্য কোনও অবস্থান যা তেজস্ক্রিয় নয় আপনি কিছু জিনিস আপনার হাতে সংযুক্ত করেন এবং তারপরে আপনি বোতলটি খোলার চেষ্টা করেন রোবোটিক হ্যান্ড আসলে অন্য কোথাও এটি বোতলটি ধরবে এবং আপনি যা করছেন ঠিক একই ক্রিয়াটি করবে সুতরাং অন্য কথায় আপনি আপনার হাত দিয়ে যা করছেন তা পুনরাবৃত্তি করবে সুতরাং এটি এরকম করবে এবং তাই এর উদাহরণ এখানে একটি ম্যাক্রো যান্ত্রিক ধরণের উদাহরণ যা আপনি সহজেই ঘরে বসে খেলনা হিসাবে তৈরি করতে পারেন এবং এটি এর যান্ত্রিক সংস্করণের মতো সুতরাং এটি এখানে একজন প্রকৃত ব্যক্তির হাত এবং এটি রোবোটিক হাত আপনি কিছু জয়েন্টগুলি সহ কাঠের এটির একটি ব্লক ভাবতে পারেন এবং এখানে কয়েকটি থ্রেড রয়েছে সুতরাং এগুলি প্রতিটি হাতে আপনার আলাদা আঙুলের কাছে যাওয়া সমস্ত থ্রেড সুতরাং এখন আপনি যখন এটিতে একটি আঙুল টানেন তখন থ্রেডটি আপনার আরও কাছে টানবে এবং যে থ্রেডটি আপনি টানবেন এই থ্রেডটিকে আবার আপনার নিকটে টানবে এবং তারপরে এই আঙুলটি বিপরীতভাবে টানবে বা এই থ্রেডটি আপনি টানবেন এটি এই আঙুলটি টানবে এটি এই থ্রেডটিকে টানবে এবং সেইজন্য এটি আঙুলটি বক্র করবে সুতরাং আপনি যখন নিজের তর্জনীটি বক্র করবেন তখন সেই রোবোটিক আর্মের তর্জনীটি বক্র হবে সুতরাং এটি একটি খুব সহজ যান্ত্রিক উপায় যা আপনি এই স্লেভ হ্যান্ডে করতে পারেন সুতরাং আপনি সহজেই এটি হাতের সম্প্রসারণ হিসাবে ব্যবহার করতে পারেন সুতরাং আপনার বাড়িতে আপনি এই যন্ত্রটি খুব সহজেই তৈরি করতে পারেন এবং আপনার সামনে এক কাপ জল রয়েছে আপনি সহজেই আঙ্গুলগুলি কুঁকতে পারেন যেমন আপনি কাপটি ধরছেন আপনার বর্ধিত বাহু সেই কাপটি ধরে ফেলবে এবং তারপরে আপনি এটি হস্তান্তর করতে পারবেন সুতরাং আপনি এটি করতে পারেন এই উপায়ে এখন ফাইনম্যান যা বলছেন তা হল এই ধারণার মতো আপনি ও সম্ভবত আপনার হাতটি একটি নির্দিষ্ট আকারের এবং আপনি যে স্লেভ হ্যান্ডটি তৈরি করছেন তা খুব ছোট আকারের সম্ভাবনাটিও বিবেচনা করতে পারেন এবং সেইজন্য আপনি নিজের স্কেল থেকে যা কিছু তৈরি করছেন তা থেকে আপনি যেতে পারেন এবং আপনি এটি আপনার স্কেলে তৈরি করবেন তবে আপনার রোবোটিক হাত এটির দশমাংশের স্কেলে তৈরি করবে আপনি সেই রোবোটিক হাতটি দিয়ে আপনার স্কেলে যা করেন তা আপনার হাতের দশ ভাগের এক ভাগ হয় তবে রোবোটিক হাত এটি দশমাংশের স্কেলটিতে করবে সুতরাং তিনি এই ধারণাটি ব্যবহার করে বলেছেন যে আপনি এমন মেশিন তৈরি করতে পারেন যা নিজের অনুলিপি তৈরি করে এবং তাই আপনার কাছে একটি লেদ রয়েছে এই লেদটি তারযুক্ত হতে পারে যাতে এটি একটি নতুন লেদ তৈরি করে তবে নতুন লেদ এক দশমাংশের এক ভাগ হয় যা এর আকার এবং সেই লেদটি অন্য একটি লেদ তৈরি করে যা এর আকার সুতরাং এর মতো আপনি কয়েকটি ম্যাক্রোস্কোপিক মেশিন দিয়ে শুরু করতে পারেন আপনি খুব মাইক্রোস্কোপিক মেশিন তৈরি করতে পারেন এবং তারপরে যদি আপনার কাছে ওইগুলির অনেকগুলি হয়ে যায় তবে আপনি ছোট ছোট মেশিনগুলির একটি কারখানা তৈরি করতে পারেন যা যদি তারা এমন অবস্থানে থাকে যেখানে সেই মেশিনগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা একসাথে কিছু ক্রিয়াকলাপ করতে পারে আপনার কাছে এই ছোট আকারের ছোট মেশিনগুলির বড় সংগ্রহ থাকতে পারে যা কোনো কিছু ক্রিয়াকলাপ চালাচ্ছে এবং তারপরে তারা আরও অনেক মেশিন তৈরি করে ইত্যাদি সুতরাং এই ধারণাটি তিনি অন্বেষণ করেন যে যদি আপনি বৃহত আকার থেকে ছোট স্কেলে যান এবং তিনি এটিও উল্লেখ করেছেন যে মেটেরিয়ালগুলির ক্ষেত্রে এটি আমাদের পক্ষে খুব সুবিধাজনক কারণ যদি আপনাকে কিছু মেশিনিং করার জন্য 1000 লেদ তৈরি করতে হত তবে তারা খুব বড় বিল্ডিংয়ের পরিমাণ দখল করবে যদিও আপনি যদি ক্ষুদ্র লেদ তৈরি করেন যা মূল লেদটির আকারের 1000 তম তবে 1000 লেদ কেবল একটি লেদের আকারকে দখল করবে সুতরাং এটি হল অত্যন্ত ছোট স্কেলে কিছু করার সৌন্দর্য আপনার প্রয়োজনীয় ম্যাটেরিয়ালের পরিমাণও খুব কম হবে আপনার প্রয়োজনীয় মেটেরিয়ালের পরিমাণটি হল আপনার এক লেদ এর জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালের পরিমাণ এবং সেইজন্য এটি প্রবেশের জন্য একটি খুব আকর্ষণীয় দিক এবং তিনি বলেছেন যে আপনার কাছে যদি ছোট মেশিনগুলির এই বিশাল সেনাবাহিনী থাকে তবে তারা একসাথে খুব গঠনমূলক কিছু করতে পারবে সুতরাং তিনি আসলে আবারো দেখেন যে কীভাবে শারীরিকভাবে এটি করতে পারেন সুতরাং তিনি প্যান্টোগ্রাফ নামক একটি মেশিনটির দিকে তাকান আজকাল আমাদের কাছে ফটোকপি মেশিন রয়েছে যেখানে আপনি কোনও নথি রাখলে এটি নথিটির অনুলিপি প্রায় তাৎক্ষণিকভাবে তৈরি করে আপনি নিজের ফটোগ্রাফ মুদ্রণ করতে পারেন এমন ফটোগ্রাফ নিতে পারেন যাতে আজকাল আমাদের কাছে সহজেই পাওয়া যায় এমন অনেকগুলি বিকল্প আছে আপনি যদি 60 বছর আগে 1960 এর দশকে পিছিয়ে যান তবে তাদের কাছে এমন কোনও সুবিধাগুলি ছিল না এমনকি আমি এটি জানি না যে একটি ফটোকপি মেশিনও সেই সময়ে সত্যিই পাওয়া গিয়েছিল কিনা সুতরাং তাদের কাছে বিভিন্ন ডায়াগ্রামের অনুলিপি তৈরি করার উপায় ছিল এবং কেবল অনুলিপিগুলিই নয় এমন উপায়ও ছিল যাতে আপনি চাইলে ডায়াগ্রামটি আরও বিবর্ধিত করতে পারেন এবং তাই এর মধ্যে একটি হল এই ডিভাইসটি যাকে প্যান্টোগ্রাফ বলা হয় যেখানে ধারণাটি হল সেই মেশিনে আপনি আসল চিত্রটি সন্ধান করেন সুতরাং মূল চিত্রটি যাই হোক না কেন সুতরাং আসুন আমরা ধরি এটি এরকম কোনো একটি নৌকা সুতরাং আপনি প্যান্টোগ্রাফটিতে এটি সন্ধান করবেন আপনি প্যান্টোগ্রাফের কলমটি নেবেন এবং এটিকে নৌকার রেখার সাথে সরিয়ে নিয়ে যাবেন এটি তখন প্যান্টোগ্রাফটি কীভাবে তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে এই নৌকার একটি অনুলিপি তৈরি করবে এটি নৌকার অনুলিপি তৈরি করবে যা অনেক বড় সুতরাং আকারটি যাই হোক না কেন এটির আকার বাড়ানোর জন্য যা ডিজাইন করা হয়েছে তা আপনার জন্য আরও বড় নৌকা তৈরি করতে পারে সুতরাং এর কিছু অংশ এখানে দৃশ্যমান তবে আপনি আরও বড় নৌকা তৈরি করতে পারেন সুতরাং এই ধারণাটি যা এটি দিয়ে এটি করে এবং এটি যে পদ্ধতিতে এটি করে এটি এই জাতীয় কিছু সুতরাং এটি একটি প্যান্টোগ্রাফ এবং তাই এখানে একটি পয়েন্ট রয়েছে যা হল এই পয়েন্টটি উদাহরণস্বরূপ এটি একটি নির্দিষ্ট পয়েন্ট এই জয়েন্টটি চলমান বা কমপক্ষে তারা হল তারা একে অপরের সাথে এইভাবে স্লাইড করতে পারে এই উপায়ে এবং তাই এই সমস্ত জয়েন্টগুলি স্থানান্তর করতে পারে সুতরাং ধারণাটি হল আপনি এটিকে একটি নির্দিষ্ট পয়েন্ট হিসাবে গ্রহণ করতে পারেন সুতরাং এটি এই পয়েন্টের সাথে আপনার স্থির পয়েন্ট আপনি নিজের আসল চিত্রটি আবিষ্কার করবেন আপনি যদি এই পয়েন্টে কোনও কলম রাখেন তবে এটি একটি বিস্তৃত চিত্র তৈরি করবে সুতরাং যদি এটি এই দিকটি নিয়ে চলতে হয় তবে এটি দিকটি বরাবর অগ্রসর হবে এবং এটি যথাযথভাবে একটি বৃহত চিত্র তৈরি করবে আপনি যদি বিপরীতে এটি করতে পারেন যদি এই অঞ্চলটি মূল চিত্রটি চিহ্নিত করে থাকে তবে এই অঞ্চলে একটি কলম আপনাকে একটি ছোট আকৃতির চিত্র দেবে সুতরাং উদাহরণস্বরূপ আমি আপনাকে এখানে এটি প্রদর্শন করছি সুতরাং উদাহরণস্বরূপ এই আর্কটি সরানো হয়েছে সুতরাং আমি এই দিকটিতে একটি আর্ককে ট্রেস করেছি এখানে কলমটি একটি আর্ককে খুব বেশি বড় করে ফেলেছে সুতরাং A অবস্থানটি স্থানান্তরিত করে আমি B অবস্থানে থেকে আরও বৃহত্তর আর্কটি পাচ্ছি সুতরাং আপনি যেকোনও আকার তৈরি করতে পারেন কারণ জয়েন্টগুলি সমস্ত নমনীয় জয়েন্ট "joint সুতরাং আপনি আসলে বিন্দু A এর সাথে আপনার পছন্দ মতো কোনও আকৃতি সনাক্ত করতে পারেন এবং পয়েন্ট B তে কলম ব্যবহার করে এটির একটি বর্ধিত চিত্র পাবেন সুতরাং এটিই মূলত একটি প্যান্টোগ্রাফ সুতরাং আপনি এখানে আসল অবস্থান দেখতে পাচ্ছেন এবং ডান মূল অবস্থান থেকে এটি এখানে স্থানান্তরিত হয়েছে সুতরাং এটি প্যান্টোগ্রাফ এবং তাই তিনি বলেছেন যে আপনি আসলে কিছু ছোট করার জন্য এই ধরণের ধারণাটি ব্যবহার করতে পারেন সুতরাং আপনি কীভাবে আরও কিছু ছোট করে তুলতে পারবেন সে সম্পর্কে তিনি কথা বলেছেন এবং এটি একটি ধারণা যা তিনি আমাদের সরবরাহ করেন ছোট স্কেলে আরও কিছু আকর্ষণীয় সমস্যা আছে সুতরাং ভ্যান ডার ওয়ালস ফোর্স বনাম মাধ্যাকর্ষণ নিয়ে এই সমস্যাটি কী সুতরাং তিনি এই ধারণার বিষয়ে কথা বলেছেন যে আপনি একটি ছোট স্কেলে একটি নাটের কাছে একটি বল্টুকে লাগানোর চেষ্টা করছেন সুতরাং এটি আপনি আসলে ম্যাক্রোস্কোপিক স্কেলে করেন সুতরাং যখন এটি আপনার হাত দিয়ে করবেন তখন আপনার কাছে একটি বল্ট এবং নাট থাকবে এবং তারপরে সেগুলি একটির সাথে অন্যটিতে থ্রেড জোড়া লাগান আপনি যদি থ্রেডটি সরিয়ে ফেলেন তবে আপনি এটি আনস্ক্রু করেন এবং তারপরে এটি একদম ধারে চলে আসে যদি আপনি এটিকে খুলে দেন তবে সেটি পড়ে যাবে সুতরাং নাট এবং বল্টুগুলি সরানোর পরে কেবল আলাদা হয়ে যায় তবে আপনি যদি অতি ক্ষুদ্র আকারের স্কেলগুলিতে যান তবে বৃহত্তর স্কেলগুলিতে যেমন এগুলি পৃথক হয়ে যায় কারণ মহাকর্ষ সেখানে বৃহত্তর মর্মে রয়েছে এবং সেখানে এর বৃহত্তর ভর রয়েছে তাই এটি মাধ্যাকর্ষণ দ্বারা আকৃষ্ট হয় এবং এটি ঠিক পড়ে যায় এখন যখন আপনি অত্যন্ত ক্ষুদ্র আকারের স্কেলে যান তখন ভর এত ছোট হয় যে যদি আপনার কোন আকর্ষণের ফোর্স অর্থাৎ কেমিকাল বন্ডিং ফোর্স ইত্যাদি থাকে যা নাট এবং বল্টুর মধ্যেও কাজ করে থাকে তবে তারা তুলনামূলকভাবে উচ্চতর হওয়া শুরু করে মানে তারা নাট এবং বল্টুতে মহাকর্ষের টানের মানের সাথে তুলনামূলকভাবে মিলে যাওয়া শুরু করে সুতরাং নাট এবং বল্টুর ওজন ব্যতীত বৃহত নাট এবং বল্টুতে সেই শক্তিটিও বিদ্যমান সুতরাং এটি বৃহত্তর যে এটি আকর্ষণীয় ফোর্সকে পুরোপুরি ছাপিয়ে যায় যাকে বলে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যা নাটের এবং বল্টুর বিভিন্ন পরমাণুর মধ্যে আকর্ষণীয় শক্তি সুতরাং নাট এবং বল্টুর উপর মহাকর্ষ বলটি নাট এবং বল্টুর মধ্যে ভ্যান ডের ওয়েলসের ফোর্সের চেয়ে অনেক বড় আপনি যখন খুব ক্ষুদ্র স্কেলে যান ভ্যান ডার ওয়েলস ফোর্স একই থাকে সেগুলি হুবহু একই মান তবে নাট এবং বল্টুর উপর মহাকর্ষ প্রভাব অত্যন্ত ক্ষুদ্র হয়ে যায় কারণ নাট এবং বল্টুরর ভর অত্যন্ত ক্ষুদ্র সুতরাং তারা সহজেই পড়ছে না যতটা সহজেই তারা প্রতিযোগিতা করছে এর ওজন এবং ভ্যান ডার ওয়েলস ফোর্স থেকে টানার ফোর্সের বিরুদ্ধে এবং তাই এটিতে আপনি আটকে যেতে পারেন সুতরাং তিনি বর্ণনা করেছেন যে আপনি যদি এমন কিছু নিয়ে কাজ করছেন যা ঠিক আঠালো হয় তবে এটি নাট এবং বল্টুর উপর কিছু আঠালো রাখার মতো এবং তাই যখনই আপনি আনথ্রেড করেন এটি পড়ে না বরং এটি তখনও আপনার নাট এবং বল্টুকে আটকে রাখে যার ফলে তখনও লেগে থাকে সুতরাং এটি এমন এক ধরণের পরিস্থিতি যা আপনি যখন খুব ছোট আকারের স্কেলে যান তখন আপনাকে এখন বিভিন্ন বৈশিষ্ট্যের আপেক্ষিক মানগুলি দেখতে হবে তিনি পরমাণু থেকে পরমাণুর বিভিন্ন রকম বিন্যাসের ধারণা সম্পর্কে কথা বলেন আবারও এটি তাঁর পক্ষ থেকে উল্লেখযোগ্য দূরদর্শিতা যা খুব সুন্দরভাবে জানা গেছে যা এই দিনগুলিতে সত্য বলে প্রমাণিত হয়েছে তা হল আজ আমরা এই জিনিসটিকে এটমিক ফোর্স মাইক্রোস্কোপ বা AFM বলছি এটি একদম এই জিনিসটাই করে অর্থাৎ আপনার কাছে একটি খুব সূচিত টিপ থাকে যা খুব ছোট যেটাকে এখানে বড় আকারে দেখানো হয়েছে তবে এটি অত্যন্ত ছোট প্রায় 2 পারমানবিক আকারের সমান এবং তাই যখন আপনি এটিকে এই পরমাণুর সেটটির কাছে আনেন আপনি সেই পরমাণুগুলির উপর একটি শক্তি প্রয়োগ করতে পারেন এবং লোকেরা পরীক্ষামূলকভাবে দেখিয়েছে যে তারা সাবধানতার সাথে একটি পরমাণুকে চারপাশে স্থানান্তর করতে পারে সুতরাং আপনি একটি নির্দিষ্ট পদ্ধতিতে পরমাণুগুলিকে করে বিন্যাস করতে পারেন তারপরে আপনি বাস্তবে এটি চিত্রিত করতে এই পারমাণবিক শক্তি মাইক্রোস্কোপটি ব্যবহার করতে পারেন সুতরাং এমন একটি উপায় রয়েছে যাতে আপনি এটিকে ইমেজিং মোডে ব্যবহার করতে পারেন সুতরাং সেই ক্ষেত্রে এটি আপনাকে সেই পরমাণুগুলির চিত্র প্রদর্শন করবে এবং আপনাকে জানাবে যে সেই পরমাণুগুলি কোথায় বসে আছে তবে আপনি এটি কিছুটা ভিন্ন মোডে ব্যবহার করতে পারেন যেখানে টিপটি কোনও পরমাণুর খুব কাছাকাছি আসে এবং তারপরে পরমাণুকে টেনে আনতে শুরু করে সুতরাং আপনি পরমাণুকে টেনে আনতে পারেন এবং এখন এটি অন্যদিকে যেখানে এটি মূলত ছিল তার তুলনায় ভিন্নদিকে স্থানান্তর করতে পারেন এবং তারপরে আবার মোডটি মূল মোডে ফিরে যায় এবং তারপরে পরমাণুর সেটটির একটি চিত্র নিতে পারে সুতরাং আজ আমাদের পরমাণু গুলিকে পুনর্বিন্যস্ত করার ক্ষমতা হয়েছে সুতরাং আপনি বাস্তবতা এক সেট পরমাণুর কিছু বিন্যাসের কথা চিন্তা করতে পারেন এবং এই এটমিক ফোর্স মাইক্রোস্কোপ নিয়ে বসতে পারেন এবং খুব অনুরূপ কিছু করেন যা সেই প্রবণতাতে পরমাণুর একটি নতুন বিন্যাস তৈরি করে সুতরাং এটি পরমাণু থেকে পরমাণুর বিন্যাসের এমন একটি ধারণা যা আপনাকে ন্যানোস্কেলে আবার খুব আকর্ষণীয় উপায়ে সহায়তা করবে সুতরাং উদাহরণস্বরূপ আমি এই AFM এর ইমেজিং মোডে ব্যবহারের বিষয়ে কথা বলব এটি আসলে সারফেস টপোলজি করে সুতরাং যদি আপনার একটি অনুরূপ পৃষ্ঠ থাকে তবে এটি ওই পৃষ্ঠের সাথে স্লাইড হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত পৃষ্ঠটি মসৃণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটিও মসৃণ থাকবে তারপর এটি উপরের দিকে যেতে থাকবে এবং এই স্লাইডটি নীচের দিকে যেতে থাকবে কারণ এটি এই দিকে এগিয়ে চলেছে সুতরাং এটি লিপিবদ্ধ করবে যে এটি সরে উপরে উঠে গেছে নাকি এটি নীচে নেমে এসেছে সুতরাং এটি এই টিপের XY এবং Z অক্ষের অবস্থানগুলি পর্যবেক্ষণ করে মাইক্রোস্কোপটি শারীরিকভাবে কোনও পৃষ্ঠের উপর একটি তীক্ষ্ণ টিপ পরিচালন করে এবং তারপরে টিপটি নীচে নেমে গেলে নোট করে যে Z অক্ষের মানটি নিচে এবং টিপটি উপরে গেলে Z অক্ষের মানটি উপরে যায় সুতরাং X Y দিকটি এটি ইতিমধ্যে জানে কারণ এটি টিপটিকে ততক্ষণে সরিয়ে নিয়েছে z দিকটি এটির তথ্য তুলেছে এবং তাই এটি আপনাকে একটি পৃষ্ঠ টপোলজি দেয় যাতে সেই নমুনার তথ্য থাকে সুতরাং সেই নমুনার সমস্ত পাহাড় এবং উপত্যকাগুলি এটি খুব সুন্দরভাবে ধরে রাখে এবং তাই যদি এখানে কোনও পরমাণু থাকে তা এটি আপনাকে প্রদর্শন করতে পারে তবে এটি পরমাণুগুলির উপরে উপরে চলে যাবে এবং আপনাকে কীভাবে এই পরমাণুগুলি কথা বলে তার কিছু আনুমানিক ধারণা দেবে সুতরাং AFM এইভাবে কাজ করে এবং এটি ব্যবহার করে আপনি পরমাণুর পুনর্বিন্যাস করে নিতে পারেন এবং তারপরে আপনি এমন কিছু তৈরি করতে পারেন যা আকর্ষণীয় এবং একটি চূড়ান্ত বিষয় যা তিনি করেন তা হল একটি সুবিধা যা আপনি যখন খুব ছোট স্কেলে এটি করার কথা ভাবেন তখন পাওয়া যায় এটি বড় স্কেলে করার তুলনায় আপনি যদি কোনও কিছু যথাযথ অনুলিপি তৈরি করতে চান তবে আপনি কিছু অবজেক্ট দিয়ে শুরু করুন এবং আপনি এর সঠিক কপি তৈরি করতে চান আপনার অ্যাকুরেসিটি 0000001 হতে হবে তবেই আপনি এমন কিছু পেতে পারেন যা মূলটির একটি অনুলিপি মজার বিষয় হল আপনি যখন 10 টি পরমাণুর একটি সঠিক অনুলিপি তৈরি করার চেষ্টা করছেন আপনি যখন পারমাণবিক স্কেলে চলে যান আপনার এখানে একটি আছে দেখা যাক 10 পরমাণু এখানে রয়েছে সুতরাং আমার এখানে 10 টি পরমাণু রয়েছে যদি আমি এই 10 টি পরমাণুর একটি সঠিক অনুলিপি তৈরি করতে চাই তো আমার কী দরকার আমি যখন একটি সঠিক অনুলিপি বলি তার অর্থ হল আমার 9 টি পরমাণু থাকা উচিত নয় আমার 11 পরমাণু থাকা উচিত নয় আমার ঠিক 10 পরমাণু থাকা উচিত সুতরাং এর জন্য আমার 9 এর বেশি 11 কম হওয়া উচিত সুতরাং এমনকি আমি সাড়ে নয়টি পেয়েও আমার সাড়ে নয়টি পরমাণু থাকতে পারে না আমি 10 এ পৌঁছাতে পারব আমার 105 থাকতে পারে না যদি আমি 10 অতিক্রম করি তবে আমার 11 হবে সুতরাং আমি যদি সাড়ে দশের নীচে নেমে যাই তবে আমি 10 এ পৌঁছে যাব সুতরাং মূলত আমাকে প্রায় অর্ধেক পরমাণুর সাথে অবশ্যই নির্ভুল হতে হবে কারণ অর্ধেক পরমাণু আমি যদি অর্ধ পরমাণুর অ্যাকুরেসির চেয়ে আরও ভাল কিছু না থাকি তবে স্বাভাবিকভাবেই একটি পূর্ণ পরমাণু থাকবে সুতরাং এর অর্থ হল 10 টি পরমাণুর মধ্যে আমার কেবলমাত্র অর্ধেক পরমাণুর অ্যাকুরেসি থাকা দরকার যা 5 অ্যাকুরেসি আমার যদি 10 অ্যাকুরেসি একটি পরমাণু হয় 5 অ্যাকুরেসি অর্ধেক পরমাণু হয় যদি আমি 5 অ্যাকুরেসির চেয়ে আরও ভাল থাকি অথবা আমি প্রায় 5 অ্যাকুরেসি থাকি আমি এই 10 পরমাণুর নমুনাটি সঠিকভাবে সম্পন্ন করব সুতরাং তাই হঠাৎ করে কিছু উপায়ে পারমাণবিক স্তরে নির্ভুল অনুলিপি করা সহজ সুতরাং এটি আবার একটি বিষয় যা তিনি হাইলাইট করেছিলেন সুতরাং সংক্ষেপে আজ আমরা ফিনম্যান 1959 সালের আলোচনার আবার আলোচনার অন্য দিকগুলির দিকে নজর দিয়েছিলাম এবং আপনি আজ যে আলোচনা করেছেন তার বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তিনি 1953 সালে বসে আমরা যে আলোচনা করেছি তিনি তা ভাবতে পারেন যে ক্ষেত্রের অস্তিত্ব নেই এমন ক্ষেত্রের অনেক দূরে যেটিতে কেউ যথেষ্ট সময় ব্যয় করেনি তিনি এমন বিস্তৃত বিষয়গুলি নিয়ে ভাবতে পারেন যেগুলি সেখানে থাকতে পারে এবং সম্ভাবনার বিস্তৃত পরিসর এ জাতীয় বিস্তৃত ধারণা এবং উপায়গুলি যার মধ্যে আপনি এই ধারণাগুলিগুলিকে সম্বোধন করতে পারেন এবং সেই ধারণাগুলি এবং যদি আমরা সেই পথে নামি তবে আমাদের কাছে এমন সুন্দর জিনিস উপলভ্য হতে পারে যা কাজে লাগাতে পারেন আজকে ন্যানোটেকনোলজির পিছনে ঘটে যাওয়া বিজ্ঞানের জন্য ন্যানোটেকনোলজির ক্ষেত্রে আমাদের কাছে ন্যানোটেকনোলজির সমস্ত পণ্য রয়েছে বিভিন্ন উপায়ে আমরা ঠিক তাই করছি যা ফাইনম্যান খুব সুন্দরভাবে তাঁর 1959 এর বক্তৃতায় রেখেছিলেন সুতরাং তিনি এর জন্য প্রচুর কৃতিত্ব অর্জন করেন এবং আপনি যেমনটি এই ক্লাসের শেষ শ্রেণিতে আলোচনা করেছি তা থেকে আপনি দেখতে পাচ্ছেন এটি একেবারে ন্যায়সঙ্গত আমি বলতে চাইছি এটি খুব সুন্দর নয় যে কোনও বিখ্যাত ব্যক্তি কিছু বলেছিলেন যা আপনি বসে বসে বিশ্লেষণ করেন তবে কী হয় তিনি যা বলেছিলেন তা থেকে এগুলি অবশ্যই পরিষ্কার এবং তাই মনে হচ্ছে তিনি এই বিষয়গুলি বলতে পেরে অনেক দূরদর্শিতা প্রদর্শন করেছেন সুতরাং এই কারণেই অনেক লোক তাঁর এই আলাপকে ন্যানোটেকনোলজির এই দার্শনিক সূচনার ধরণ হিসাবে উল্লেখ করে এবং আমি মনে করি যে এটি গ্রহণ করা অত্যন্ত ন্যায়সঙ্গত সুতরাং এটির সাহায্যে আমরা এই ক্লাসটি শেষ করি আমরা পরে নতুন বিষয়ের দিকে নজর দেব